সুতরাং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতায় আবার স্বাগতম এবং এটি লেকচার নাম্বার 36 জোড় এবং বিজোড় ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজের উপর সুতরাং এই বক্তৃতায় আমরা প্রথমে আলোচনা করবো জোড় এবং বিজোড় ফাংশন কি এবং তারপর ফুরিয়ার সহগের মূল্যায়ন এবং তাই জোড় এবং বিজোড় ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ আমরা ইতিমধ্যে পূর্বের একটি বক্তৃতায় আলোচনা করেছি যে যদি ফাংশন প্রদত্ত ফাংশনটি জোড় বা বিজোড় হয় তাহলে সংশ্লিষ্ট ফুরিয়ার সিরিজ সহজ হয়ে যায় সুতরাং এটিতে শুধুমাত্র সাইন পদ বা কোসাইন পদ থাকবে সুতরাং এখন জোড় এবং বিজোড় ফাংশন আসছে সুতরাং একটি ফাংশনকে জোড় বলা হবে জোড় ফাংশন a বিন্দুতে যদি আমাদের সমস্ত x এর জন্য fa xfax হয় তারপর আমরা কল করি যে ফাংশনটি একটি জোড় ফাংশন অন্যদিকে আমরা ফাংশনটিকে a বিন্দুর সাপেক্ষে একটি বিজোড় ফাংশন বলব যদি fa x fax হয় এবং সেটাও সব x এর জন্য সুতরাং সেটি বিজোড় ফাংশন সুতরাং সাধারণত অনেক উদাহরণ এ আমাদের এই দেখতে হবে a মাত্র 0 সুতরাং কি আমাদের আছে যে f xf জোড় ফাংশন এর জন্য এবংf x f বিজোড় ফাংশন এর জন্য যখন a 0 সুতরাং যখন আমরাx 0 সম্পর্কে কথা বলছি তাই y অক্ষ সুতরাং এই হল জোড় এবং বিজোড় ফাংশনের একটি প্রপার্টি যে দুটি জোড় বা দুটি বিজোড় ফাংশনের গুণফল আবার একটি জোড় ফাংশন সেই চিহ্নের কারণে সুতরাং দ্বারা গুন করি যদি কে সেটি আবার সুতরাং এই প্রপার্টি টি যদি আমরা দুটি জোড় ফাংশন গ্রহণ করি তাদের গুণ একটি জোড় হবে বা যদি আমরা দুটি বিজোড় ফাংশন গ্রহণ করি তাদের গুণটি একটি জোড় ফাংশন হবে সুতরাং সেই প্রপার্টি হুবহু ফুরিয়ার সহগ মূল্যায়নের জন্য ব্যবহার করা হবে এবং উপরন্তু একটি জোড় ফাংশন এবং একটি বিজোড় ফাংশন এর গুণ একটি বিজোড় ফাংশন তাই যদি আমাদের এমন গুণ আছে একটি ফাংশন জোড় এবং অন্য একটি বিজোড় যে ক্ষেত্রে গুণ আবার একটি বিজোড় ফাংশন হবে সুতরাং জোড় এবং বিজোড় ফাংশনগুলির এই বৈশিষ্ট্যগুলি থাকার কারণে আমরা এখন এই ধরনের ফাংশনের জন্য ফুরিয়ার সহগের মূল্যায়ন বা সরলীকরণ করব সুতরাং ধরুন আমাদের এই an আছে এই 1 πfxcos nx dx ইন্টিগ্র্যাল দ্বারা দেওয়া শুধু সরলতার জন্য আবার আমরা এই -π থেকে বিবেচনা করছি কিন্তু আমরা কথা বলতে পারি -L থেকে L এবং তারপর cos nπxL ও বাইরে শব্দটি হবে 1L সুতরাং কেবল সরলতার জন্য আমরা থেকে ব্যবধান সম্পর্কে কথা বলছি সুতরাং যদি এই f ফাংশন একটি জোড় ফাংশন হয় Cos একটি জোড় ফাংশন তাই এখানে cos nx জোড় হয় এবং যদি এই ফাংশন f জোড় ফাংশন হয় তাহলে গুণ আবার জোড় এবং সেই ক্ষেত্রে এখানে ইন্টিগ্র্যাল পুরো ইন্টিগ্রান্ড একটি জোড় ফাংশন সুতরাং π থেকে এ এই ইন্টিগ্র্যাল লেখা যেতে পারে 0 থেকে হিসাবে এবং তারপর এর 2 গুণ সুতরাং 2 বাইরে আসবে এবং তারপর আমাদের এই 20fxcos nx dx ইন্টিগ্র্যাল আছে যখন f জোড় হয় এবং যদি f বিজোড় হয় এবং আবার আমাদের এই cos nx ও জোড় তাই গুণ আবার বিজোড় এবং সেই ক্ষেত্রে যেহেতু ইন্টিগ্র্যাল থেকে থেকে এতে তারপর এই ইন্টিগ্র্যাল এর মান 0 হবে সুতরাং যদি f একটি বিজোড় ফাংশন হয় 0 এর তাহলে এই ইন্টিগ্র্যালটি শূন্য হয়ে যাবে এর মানে ans এর মান হবে 0 এবং যদি f জোড় ফাংশন হয় তখন আমরা সহজেই এর ans এর মান পেতে পারি সুতরাং এখন এই ইন্টিগ্র্যাল 0 to অব্ধি ভ্যারি করে - to এর পরিবর্তে এখন একই অবস্থা ঘটে bn এর জন্যও তাই যদি এই f জোড় হয় উদাহরণস্বরূপ এবং সংশ্লিষ্ট সাইন এখানে একটি বিজোড় সুতরাং ইন্টিগ্র্যান্ড বিজোড় এবং যে ক্ষেত্রে এই ইন্টিগ্র্যাল হয়ে যাবে 0 সুতরাংযখন f জোড় bn এর জন্য ইন্টিগ্রান্ড অথবা কোফিসিয়েন্টস ফুরিয়ার কোফিসিয়েন্টস bns 0 হয়ে যাবে অন্যটি 20fxsin nx dx হিসাবে সরলীকৃত হবে সুতরাং আমাদের এখানে কি আছে যে যদি একটি ফাংশন বিজোড় হয় বা ফাংশনটি জোড় হয় তাহলে সংশ্লিষ্ট ফুরিয়ার সিরিজের শুধুমাত্র bn শব্দ থাকবে তাই r এর শুধুমাত্র an পদ থাকবে সুতরাং যখন তখন f জোড় হয় আমরা শুধুমাত্র ans সহগ an s এবং যখন f বিজোড় হবে তখন আমরা bns সহগ পাব এবং অনুরূপভাবে ফুরিয়ার সিরিজটি সরলীকৃত হবে কারণ যদি আমাদের জোড় হয় তখন ans কেবল মাত্র থাকে সেখানে তাই আমরা কেবল ফুরিয়ার সিরিজ এ কোসাইন্ পদ আছে এবং ফাংশন একটি বিজোড় ফাংশন যখন আমরা কেবল bns আছে এবং অত পর ফুরিয়ার সিরিজ এ শুধুমাত্র সাইন পদ উপস্থিত থাকবে সুতরাং এখন আমরা জোড় এবং বিজোড় ফাংশন প্রসঙ্গে ফুরিয়ার সিরিজের সরলীকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সুতরাং আমরা অনুমান করেছি যে f পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন π π এই ব্যবধানএ আবার সরলতার জন্য আমরা নিচ্ছি π π এই সমস্ত ফলাফল একটি সাধারণ ব্যবধান L L এর জন্য বাড়ানো যেতে পারে সুতরাং সেই ক্ষেত্রে যদি f একটি জোড় ফাংশন হয় তবে ফুরিয়ার সিরিজ নিম্নলিখিত সাধারণ রূপ নেয় সুতরাং যদি এটি একটি ফাংশন হয় তবে আমাদের কেবলমাত্র ans গুলি আছে যা ফুরিয়ার সহগগুলি ans বেঁচে থাকবে bn গুলি 0 হয়ে যাবে এবং অতএব আমরা ফুরিয়ার সিরিজে শুধুমাত্র cos পদগুলি দেখতে পাব সুতরাং ফুরিয়ার সিরিজ a02n1ancos nx হিসাবে সরলীকৃত করা হবে শুধুমাত্র কোসাইন পদ আছে যেখানে এটি an গণনা করা যেতে পারে 20fxcos nx dx এবং এই ধরনের একটি সিরিজকে কোসাইন সিরিজ বলা হয় কারণ আমাদের সিরিজে শুধুমাত্র কোসাইন পদ আছে এবং তাই আমরা এই ধরনের সিরিজকে কোসাইন সিরিজ বলি যদি f একটি বিজোড় ফাংশন হয় সুতরাং যদি f একটি বিজোড় ফাংশন হয় তখন ফুরিয়ার সিরিজ আবার সরলীকৃত করা হবে না এবং যেহেতু f বিজোড় শুধুমাত্র bns থাকবে সমস্ত ans গুলি 0 হয়ে যাবে এর মানে ফুরিয়ার সিরিজ আমাদের শুধুমাত্র সাইন পদ থাকবে তার মানে n1bnsin nx ফুরিয়ার সিরিজ হবে এবং আমরা bn গণনা করতে পারি বরং সরলীকৃত সূত্রের সাহায্যে যেখানে ইন্টিগ্র্যাল 0 থেকে এ যায় এবং সেখানে একটি ফ্যাক্টর 2 থাকে সুতরাং bn20fxsin nx dx সুতরাং এই ফলাফল গুলিও বিবেচনা করা যেতে পারে যখন আমাদের সাধারণ ব্যবধান থাকে উদাহরণস্বরূপ ব্যবধান L L সুতরাং এখানে এই cos nx কেবল cos nπxL হতে হবে এবং এই ইন্টিগ্র্যাল এখানে এর পরিবর্তে আমরা শুধু L হবে এবং আবার এখানে cos nx হবে cos nπxL সুতরাং এটি আরো সাধারণ সূত্র হবে তাই আবার এটি কোসাইন সিরিজ সাইন সিরিজের জন্য এটি sin nx হিসাবে রূপ নেবে sin nπxL এর এবং তার পরিবর্তে এটি হবে L এবং তারপর আমাদের L আবার আছে এবং আবার এখানে sin nx এর জন্য আমাদের sin nπxL আছে সুতরাং এই ধরনের একটি সিরিজ একটি সাইন সিরিজ বলা হয় সুতরাং এই পরিবর্তনগুলি করা হবে এবং তারপরে আমাদের আরও সাধারণ ফুরিয়ার কোসাইন বা ফুরিয়ার সাইন সিরিজ রয়েছে যা যথাক্রমে জোড় এবং বিজোড় সুতরাং এখন আমরা এই সরলীকরণের উপর ভিত্তি করে কিছু উদাহরণ আলোচনা করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই ফাংশন প্রতিনিধিত্ব করতে চাই f এর এখানে নিয়ে যাওয়া হয় যা দেওয়া হয় x দ্বারা পরিসীমা 0≤x≤π ও 2π X ব্যপ্তিতে মধ্যে π x≤2π সুতরাং যদি আপনি এই ফাংশনের এই গ্রাফটি 0 পরিসরে 0≤x≤π দেখেন উদাহরণস্বরূপ এখানে আমাদের আছে এবং তারপর আমাদের 2π আছে তাই 0 থেকে এটি রৈখিকভাবে বৃদ্ধি পায় এবং তারপর π x≤2π থেকে এটি 2π x সুতরাং এটি হ্রাস পায় 0 তাই আবার আমাদের আছে xπ তে সুতরাং আমাদের এই ফাংশনটি আছে যা এক ধরণের হেড ফাংশনxπ এর চারপাশে প্রতিসম সুতরাং এটি xπ এর চারপাশে একটি জোড় ফাংশন এবং তারপর আমরা সেই ফলাফল প্রয়োগ করতে পারি যা আমরা আগে আলোচনা করেছি সুতরাং প্রদত্ত ফাংশন এই xπ সম্পর্কে একটি জোড় ফাংশন অতএব আমরা কি পেতে পারি যে bns হবে 0 সুতরাং আমাদের bn102πfxsin nx dx অথবা 1L02Lfxsin nxπL dx এখানে f এর পিরিওড 2π এটি কোন গণনা ছাড়াই 0 হবে আমরা শুধু সেট করতে পারি bn 0 কারণ এই f এর চারপাশে একটি বিজোড় ফাংশন সুতরাং 0 থেকে 2π ব্যবধানে এই ইন্টিগ্র্যাল হবে 0 এবং তারপর আমরা এই a0 গণনা করি এবং তারপর an সুতরাং a0102πf dx এবং আমরা জানি f হল x 0≤x≤π এই পরিসরে এবং 2π x π x≤2π এই পরিসরে সুতরাং আমরা এই ইন্টিগ্র্যাল গণনা করতে পারি সুতরাং এখানে আমাদের থাকবে x22 যার মান 22 এবং তারপর এখানে আমাদের আছে 2π x22 তাই আবার আমরা পাবো 22 এবং ফলস্বরূপ আমরা এটি পাচ্ছি সুতরাং আমরা a0 এর মান নির্ণয় করেছি হিসাবে এবং তারপর আমরা an গণনা করতে পারি সূত্র 102πfxcos nx dx দিয়ে সুতরাং এই ক্ষেত্রে আবার 0≤x≤π তে f হল x এবং π x≤2π এ এটি 2π x সুতরাং আমরা আবার এই ইন্টিগ্র্যাল কে সহজ করতে পারি যা আমাদের দেবে an সুতরাং যদি আমরা এখানে দ্রুত নজর দিতে পারি আমাদের x আছে এবং তারপর আমাদের sin nx n 0 থেকে এ এবং তারপর চিহ্ন 0 থেকে x এর ডিফারেন্টশিয়েশন 1 হবে এবং তারপর আমাদের আবার sin nx n এবং dx আছে সুতরাং এই সাইন এর কারণে এবং তারপর আমরা প্রতিস্থাপন করছি অথবা 0 এটি 0 হয়ে যাবে সুতরাং আবার চিহ্ন দিয়েআরও ইন্টিগ্রেশন sin nx এর হবে cos nx n আবার 0 থেকে পর্যন্ত সুতরাং আমরা এটি পাব এবং 1n ইতিমধ্যে সেখানে বসে ছিল সুতরাং এখানে এটি n21n ছিল এবং আবার 1n আসবে এবং একটি বাইরে আছে যা এই ইন্টিগ্র্যাল এর বাইরে সুতরাং যখন পুট করি আমাদের আছে 1n 1n2 এবং যা ঠিক এখানে লেখা আছে এবং একইভাবে আমরা দ্বিতীয় ইন্টিগ্র্যাল কে ইন্টিগ্রেট করতে পারি যা 2π2π xcos nx dx এবং তারপর আমরা 1n2 কমন নিয়ে এটি আরও সহজ করতে পারি এবং এই এখানে ভিতরে সমন্বয় করা হবে সুতরাং মাত্র 2 বার টার্মটি হবে সুতরাং এটি 2n2 1n 1 সুতরাং এই ক্ষেত্রে আমাদের an আছে যখন n এখানে একটি জোড় সংখ্যা উদাহরণস্বরূপ 24 ইত্যাদি মানে যখন n জোড় an 0 হয়ে যাবে এবং যখন n বিজোড় হবে তখন এই দুটি যোগ হবে সমান 1 1 সুতরাং আমরা পাব 2 এবং তারপর 2 ইতিমধ্যে আছে সুতরাং an 4n2 সুতরাং এইগুলি ans গুলি এখন আমরা কেবল তাদের ফুরিয়ার সিরিজে প্রতিস্থাপন করতে পারি এটি a02 ছিলো এবং তারপরে বাকিগুলি 4 হিসাবে আসছে এবং তারপরে আমাদের এই 1n2 পদ রয়েছে সুতরাং 112132152 এবং তাই এই অঞ্চলে সংশ্লিষ্ট কোসাইন পদগুলির সাথে 0 থেকে 2π সুতরাং ফলস্বরূপ আমাদের কেবল কোসাইন পদ রয়েছে কারণ ফাংশনটি এই মধ্য বিন্দুর চারপাশে জোড় ফাংশন ছিল 0 থেকে 2π ব্যবধানের মধ্য বিন্দু সুতরাং এই ক্ষেত্রে একটিও লক্ষ্য করা উচিত যে এখানে আমি এই সমতা চিহ্নটি ব্যবহার করেছি এখানে সমতার চিহ্নটি কেন সঠিক এই ক্ষেত্রে ফাংশন কন্টিনিউয়াস হয় সুতরাং যদি আপনি ফাংশনটি দেখুন এটি 0 থেকে 2π পর্যন্ত পুরো পরিসরে একটি কন্টিনিউয়াস ফাংশন এটি একটি কন্টিনিউয়াস ফাংশন এবং সেখানে আছে f আমরা ডেরিভেটিভ গণনা করতে পারি এবং আমরা লক্ষ্য করব এটি একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন সুতরাং আমরা ইতিমধ্যেই ফুরিয়ার সিরিজের কনভারজেন্স শিখেছি এবং আমরা জানি যে ফুরিয়ার সিরিজ প্রকৃতপক্ষে অভিন্নভাবে একত্রিত হয় ইউনিফর্ম কনভারজেন্স ছিল সবচেয়ে শক্তিশালী কনভারজেন্স যা আমরা লেকচারে আলোচনা করেছি সুতরাং আমরা সেখানে এই সমতা লিখতে পারি তার মানে x এর যেকোনো মানের জন্য এই পরিসরের সিরিজটি f ফাংশনে একত্রিত হবে শুধুমাত্র শেষ বিন্দুগুলি ছাড়া কিন্তু আবার যদি আমরা এই ফাংশনের এক্সটেনশনকে পর্যায়ক্রমিক এক্সটেনশন হিসাবে দেখি তাই ফাংশনটি শেষ পয়েন্টেও কন্টিনিউয়াস হয়ে যায় সুতরাং x এর সমস্ত মানগুলির জন্য এই সমতা ব্যবহার করতে কোন সমস্যা নেই শেষ বিন্দু সহ এবং এখন আমরা আরেকটি উদাহরণ বিবেচনা করব যেখানে আমরা f x2 এর সমান ফাংশন এর ফুরিয়ার সিরিজ নির্ধারণ করতে চাই π π এই ব্যবধান এ এবং তারপর আমরা এই অসীম দেখানোর জন্য কনভারজেন্স ফলাফল ব্যবহার করতে পারি যোগফল এই অসীম রাশির মান সুতরাং এখানে আমাদের কি আছে আমাদের x2 আছে সুতরাংফাংশনটি x2 π π রেঞ্জে আছে এবং আমরা জানি যে এই x2 ফাংশনটি এই π π পরিসরের একটি জোড় ফাংশন তাই আবার আমরা কোসাইন সিরিজ পাব এবং অতএব bnগুলি আবার 0 হবে কারণ এটি একটি জোড় ফাংশন সুতরাং আচ্ছা এই f এই ব্যবধানে একটি জোড় ফাংশন অতএব এই bnগুলি n এর সব মানের জন্য 0 হবে এবং তারপর আমরা ans গণনা করতে পারি সুতরাং আমরা এখানে প্রথম কম্পিউটিং করছি a0 যেখানে a01 πx2dx এই হল এখানে এবং তারপর আমরা এখানে ইন্টিগ্রেট করবো আমাদের আছে x33π π থেকে পরিসরে সুতরাং আমরা এটি প্রতিস্থাপন করতে পারি এটি কেবল যোগ করা হবে সুতরাং আমরা এই a0 223 হিসাবে পাবো এবং তারপর আমরা an পেতে পারি সাধারণভাবে যা 1 πx2cos nx dx সুতরাং কারণ এই cos nx একটি জোড় ফাংশন x2 একটি জোড় ফাংশন সুতরাং আমরা এই ইন্টিগ্র্যালটি লিখতে ব্যবহার করতে পারি 20x2cos nx dx সুতরাং আবার আমরা এই গুণ নিয়ম ধারণা্র সঙ্গে এই ইন্টিগ্রেশন করতে পারি সুতরাং এখানে আমাদের x2 আছে আমাদের x2 আছে এবং তারপর এই cos nx ইন্টিগ্রেট হবে sin nx n তে তারপর আমাদের আছে 1n আবার কারণ cos nx এর ইন্টিগ্রেশন হবে sin nx n তাই 1n এবং তারপর 0 থেকে ইন্টিগ্র্যাল এবং আমাদের এই ফাংশন মান x2এর ডিফারেন্টশিয়েশন আছে যা 2x এখানে এবং তারপর আরও কারণ এটি 0 হয়ে যাবে যখন আমরা রাখি বা আমরা শূন্য রাখি সুতরাং এটি উভয় ক্ষেত্রেই শূন্য হতে চলেছে এবং তারপর আমাদের দ্বিতীয় ইন্টিগ্র্যাল আছে যা আবার ইন্টিগ্রেট করতে হবে সুতরাং এখানে এটি x এবং সাইন হবে cos এবং তারপর আবার আমরা আছে cos x এর ডিফারেন্টশিয়েশন হবে 1 সুতরাং শুধুমাত্র এই শব্দটির কারণে আমরা মানটি পাব সুতরাং যখন x π আমরা পাই এবং cos nπ nnπ হতে হবে 1n এবংএকটি ফ্যাক্টর 4nπ বাইরে বসে আছে সুতরাং আমাদের কি আছে এটি বাতিল হবে এবং আমাদের আছে 4 1nn2 এবং তারপর আমাদের এই n2 আছে সুতরাং আমাদের আছে 4 1nn2 ফুরিয়ার কোফিসিয়েন্টস an এবং সব bnগুলি 0 হয় তাহলে আমরা প্রতিস্থাপন করতে পারি a0 ans এবং bns ফুরিয়ার সিরিজ এ যেখানে মধ্যে bnগুলি 0 তাই আমরা এই কোসাইন সিরিজ পাবো কারণ সিরিজ এ সাইন শব্দটি থাকবে না এবং আবার আমরা এই সমতা এখানে লাগাতে পারি কারণ এই সিরিজের আরো বিন্দুতে মিলিত হবে মিলিত একেবারে এবং অবিশেষে কারণ আমাদের আবার এই x2 ফাংশন আছে এখানে সংজ্ঞায়িত এবং এই ব্যবধানে এটি জোড় সুতরাং সবকিছু হয়ে যাবে সবকিছু কন্টিনিউয়াস হয়ে যাবে সুতরাং এমনকি শেষ বিন্দু সহ তার পর্যায়ক্রমিক এক্সটেনশনের ফাংশন এটি সর্বত্র কন্টিনিউয়াস হতে চলেছে তো এই যে কোন সময়ে অথবা পুরো অক্ষ ধরে আমরা এই পর্যায় এক্সটেনশন শুধু x বর্গ পুরো বাস্তব অক্ষ উপর এই প্রসারিত হবে কিন্তু এবং তারপর আমাদের এই প্রসারিত করতে হবে আমাদের এটিকে একটি ফাংশন এবং এর সময়কাল হিসাবে মনে করা উচিত এখানে দেওয়া ফুরিয়ার সিরিজে যে ফুরিয়ার সিরিজটি x∈R বিন্দুতে কনভারজ হবে সুতরাং এখানে আমাদের x আছে থেকে পর্যন্ত এই সিরিজটি প্রদত্ত ফাংশন x2 একত্রিত হবে সীমানা পয়েন্ট সহ সেই অঞ্চলেতে সুতরাং এখন যদি আমরা x 0 প্রতিস্থাপন করি উদাহরণস্বরূপ এই সিরিজে তাই 0 1 হয়ে যাবে এবং আমরা কাঙ্ক্ষিত সিরিজ বা কাঙ্ক্ষিত সিরিজের যোগফল পাব সুতরাং আমাদের 0 আছে এবং 23n 14 1nn2 যা এই ফর্মটিতে লেখা যেতে পারে সুতরাং আমাদের n 1 1n1n2 এবং মান 212 সুতরাং এখন যদি আমরা xπ প্রতিস্থাপিত করি আমাদের দেখতে হবে যে আমাদের কাঙ্ক্ষিত সিরিজের জন্য পছন্দসই মান কত এবং তারপর f মান কত x এর আমরা সেই সিরিজটি পেতে পারি সুতরাং এখানে আমরা xπ পুট করবো সুতরাং এখানে আমাদের 23n 14 12nn2 হবে যা সব ধনাত্মক পদ আসবে সুতরাং এই সিরিজ যা আমরা এখানে মূল্যায়ন করতে চাই ∑1n2 এবং মান আসছে 26 সুতরাং এটি একটি চমৎকার অ্যাপ্লিকেশন যা আমরা এই কনভারজেন্স তত্ত্ব ব্যবহার করছি আমরা সিরিজের মান পেতে পারি বিভিন্ন সিরিজের আমরা পরবর্তী কয়েকটি বক্তৃতায় আবারও পর্যবেক্ষণ করব যে এই অভিসারী ফলাফলের সাহায্যে আমরা অনেক জটিল সিরিজ পেতে পারি এখানে আরও উল্লেখ আছে যদি আমরা অনুমান করতে পারি ধরুন এই f ইন্টিগ্রেবল এবং তারপর আমাদের লক্ষ্য লেখা উদাহরণস্বরূপ ফুরিয়ার সাইন বা কোসাইন সিরিজ সুতরাং এখানে দৃশ্যপট এখন ভিন্ন ধরুন f দেওয়া হয়েছে এটি পিসওয়াইস কন্টিনিউয়াস বা এটি ইন্টিগ্রেবল উভয় উপায়ে আমরা ফুরিয়ার সিরিজ লিখতে পারি সুতরাং ধরুন এই f 0 L ডোমেইন এ ইন্টিগ্রেবল এবং তাহলে আমাদের লক্ষ্য উদাহরণস্বরূপ ফুরিয়ার সাইন বা কোসাইন সিরিজ লেখা সুতরাং এখানে লক্ষ্য ভিন্ন এখন আমরা শুধু ফুরিয়ার সিরিজ লিখছি না আমরা ফুরিয়ার সাইন বা ফুরিয়ার কোসাইন সিরিজ লিখতে চাই এবং এই ক্ষেত্রে আমাদের তখন কি করা উচিত আমরা এই f কে প্রসারিত করতে পারি একটি জোড় এবং বিজোড় ফাংশনে এবং এর বিস্তারিত পরবর্তী লেকচারে ব্যাখ্যা করা হবে সুতরাং শুধু কিছু সংক্ষিপ্ত বিবরণ দিতে এবং আমরা শুধু জোড় এবং বিজোড় ফাংশন দিয়ে যা করেছি তার সাথে সম্পর্ক সুতরাং আমরা প্রসারিত করতে পারি f কে জোড় এবং বিজোড় ফাংশনে যেমন আমরা একটি নতুন ফাংশন সংজ্ঞায়িত করি h যেখানে প্রদত্ত f ইতিমধ্যেই আছে ব্যবধান 0≤x L তে এবং L≤x L তে আমরা ফাংশনের এই বিজোড় এক্সটেনশনটি করেছি অথবা আমরা কি করতে পারি আমরা এই নতুন ফাংশন চালু করতে পারি g কে হিসাবে f আবার একই ফাংশন প্রদত্ত ফাংশনটি 0≤x L তে ফাংশনটিতে সংজ্ঞায়িত করা হয়েছিল 0≤x Lএ এবং তারপর L≤x L এ আমরা জোড় এক্সটেনশন একটি জোড় এক্সটেনশন তৈরি করেছি সুতরাং এই g একটি জোড় ফাংশন হয়ে ওঠে সুতরাং g একটি জোড় ফাংশন এবং h একটি বিজোড় ফাংশন এটি একটি বিজোড় ফাংশন সুতরাং আমরা ফাংশনের এমন এক্সটেনশন করতে পারি যেখানে সামগ্রিকভাবে প্রদত্ত ফাংশনের বৈধতা 0 থেকে L পর্যন্ত আছে এখানে এছাড়াও আমাদের 0 থেকে প্রদত্ত ফাংশন আছে L তে সুতরাং আমরা এভাবে নিম্নরূপ চিন্তা করতে পারি ধরুন এখানে একটি ফাংশন আছে f যা 0 থেকে কিছু পরিসরে দেওয়া হয় 0 থেকে 1 এ এটি এই দ্বারা সংজ্ঞায়িত করা হয় এবং তারপর দুটি সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা থাকতে পারে কিন্তু এখানে আমরা প্রদত্ত ফাংশনটি প্রসারিত করছি যাতে ফাংশনটি h হয়ে যায় বিজোড় ফাংশনে পরিণত হয় যাতে যখন আমরা তার ফুরিয়ার সিরিজ লিখি তাই ফুরিয়ার সিরিজ h কারণ এই একটি বিজোড় ফাংশন শুধুমাত্র সাইন পদ থাকবে সুতরাংফুরিয়ার সিরিজে h এর শুধুমাত্র সাইন পদ থাকবে এটি শুধুমাত্র একটি সাইন সিরিজ থাকবে এবং যখন আমরা এখানে g এর জন্য প্রসারিত করি যা একটি জোড় ফাংশন এবং আমরা g এর ফুরিয়ার সিরিজ লিখি তখন সেই ফুরিয়ার সিরিজে শুধুমাত্র কোসাইন পদ থাকবে সুতরাং আমাদের h এর সম্প্রসারণ আছে সাইন এর সম্প্রসারণ আছে g এর পরিপ্রেক্ষিতে আমাদের কোসাইন এর পরিপ্রেক্ষিতে কিন্তু কি আকর্ষণীয় যে 0 থেকে L ব্যবধানে ফাংশন দেওয়া হয় আমাদের একই ফাংশন f আছে যা এই ক্ষেত্রে সাইন সিরিজ দ্বারা প্রতিনিধিত্ব করা হবে এই ক্ষেত্রে এটি কোসাইন সিরিজ দ্বারা প্রতিনিধিত্ব করা হবে এবং এটা কি আকর্ষণীয় সুতরাং আমরা পরবর্তী বক্তৃতায় অর্ধ পরিসরের কোসাইন সিরিজের অর্ধ রেঞ্জ শিখব এটিই শেষ উদাহরণ সুতরাং এই বক্তৃতায় আমি এই fx x অঞ্চল সংজ্ঞায়িত করেছি 2 x 2 এ এবং আমি পরবর্তী সমস্যার ক্ষেত্রে একই উদাহরণ বিবেচনা করব যেখানে ব্যবধান হিসাবে নেওয়া হবে 0 x 2 সুতরাং যখন আমরা এই 0 x 2 ব্যবধানটি নেব তখন পরবর্তী বক্তৃতায় আমাদের লক্ষ্য হবে 2 x 0 থেকে ফাংশন বাড়িয়ে এর সাইন সিরিজ বা কোসাইন সিরিজ লেখা সুতরাং যদি আমরা এক্সটেনশানটি 2 x 0 থেকে জোড় হিসাবে করি তাহলে আমাদের কোসাইন সিরিজ থাকবে এবং যদি আমরা ফাংশনটি 2 x 0 থেকে প্রসারিত করি একটি বিজোড় ফাংশন হিসাবে তাহলে আমাদের কেবল সাইন সিরিজ থাকবে সুতরাং আমরা পরবর্তী লেকচারে ঠিক সেই বিষয়ে কথা বলব কিন্তু কোথাও কি নেই ফাংশনটি সংজ্ঞায়িত করা হয়েছে 2 x 2 এ এবং আমরা ফুরিয়ার সিরিজ লিখতে চাই সুতরাং এখানে আমরা সাইন বা কোসাইনের মতো একটি নির্দিষ্ট এর জন্য লক্ষ্য করছি না এখানে আমরা এর ফুরিয়ার সিরিজ লিখতে চাই কিন্তু স্বাভাবিকভাবেই যদি আমরা এই ফাংশনটি 2 x 2 থেকে দেখি এটি একটি বিজোড় ফাংশন সুতরাং এটি একটি বিজোড় ফাংশন এবং তারপর স্বাভাবিকভাবেই ফুরিয়ার সিরিজের শুধুমাত্র সাইন পদ থাকবে সুতরাং আর কোন এক্সটেনশন বা কোন কিছু ছাড়াই যদি আমরা এর ফুরিয়ার সিরিজটি লিখে রাখি তবে এটি শুধুমাত্র সাইন সিরিজ থাকবে কিন্তু পরবর্তী বক্তৃতায় আমরা দেখব যে যদি একই ফাংশন fx x শুধুমাত্র 0 x 2 অঞ্চলে দেওয়া হয় এবং তারপর আমরা একটি সাইন সিরিজ বা কোসাইন সিরিজ হিসাবে এর বিস্তার চাই তাহলে আমাদের আছে তদনুসারে এটি সম্প্রসারিত করতে আমাদের এটি একটি বিজোড় ফাংশন একটি বিজোড় ফাংশন বা জোড় ফাংশন হিসাবে প্রসারিত করতে হবে সুতরাং যাই হোক না কেন আমরা পরবর্তী বক্তৃতায় আলোচনা করব সুতরাং এখানে লক্ষ্য ফুরিয়ার সিরিজ অবস্থান নির্ণয়ের কাজে ফাংশন এর জন্য উদাহরণস্বরূপ এবং যেমন আমরা দেখেছি এই একটি বিজোড় ফাংশন তাই সমস্ত ans গুলি 0 হয়ে যাবে bnএর জন্য আমাদের 2L0Lfxsin nπxL dx এই সূত্র ব্যবহার করতে হবে এবং L এখানে 2 সুতরাং আমাদের আছে 2202xsin nπx2 dx এটিকে বাই পার্টস দ্বারা ইন্টিগ্রেট করে আমরা পাই bn 4nπcos nπ যেখানে cos nπ 1n সুতরাং এখন আমরা ফুরিয়ার সিরিজ লিখি যদি আমরা f এর ফুরিয়ার সিরিজটি লিখে রাখি তবে এটি শুধুমাত্র সাইন পদ থাকবে এবং এটি ঠিক আমাদের স্পষ্ট হওয়া উচিত এই ক্ষেত্রে আমরা এইফুরিয়ার সিরিজ লিখেছি fx x ফাংশনের এবং ফাংশনটি প্রদত্ত ব্যবধানে একটি বিজোড় ফাংশন ছিল পরবর্তী বক্তৃতার বিষয় হল ই এবং কোসাইন সিরিজের অর্ধ রেঞ্জ নির্ধারণ করা সুতরাং সেখানে আমাদের উদ্দেশ্য হল যে আমরা সাইন ফাংশনের পরিপ্রেক্ষিতে বা কোসাইন ফাংশনের পরিপ্রেক্ষিতে প্রদত্ত ফাংশনটি প্রকাশ করতে চাই এই বক্তৃতায় আমরা শুধু ফুরিয়ার সিরিজের কথা বলছি যাইহোক যদি ফাংশনটি একটি বিজোড় ফাংশন হয় স্বয়ংক্রিয়ভাবে আমরা সাইন সিরিজ পাচ্ছি যদি ফাংশনটি জোড় ফাংশন হয় স্বয়ংক্রিয়ভাবে আমরা কোসাইন সিরিজ পাচ্ছি কিন্তু পরবর্তী বক্তৃতায় আমরা কোসাইন সিরিজের জন্য অথবা সাইন সিরিজের জন্য ফাংশনকে জোড় বা বিজোড় ফাংশন হিসাবে বাড়িয়ে লক্ষ্য করব সুতরাং এটি সাইন সিরিজ এবং আমরা এই বক্তৃতা প্রস্তুত করার জন্য এখানে এই রেফারেন্সগুলি ব্যবহার করেছি সুতরাং শুধু আবার উপসংহারে যে f যদি একটি জোড় ফাংশন হয় আমরা ফুরিয়ার সিরিজের সহজ সরল সংস্করণ যেমন a02n1ancos nπxL যেখানে an 2L0Lfxcos nπxL dx এই সূত্র দ্বারা গণনা করা যেতে পারে এবং যদি f একটি জোড় ফাংশন হয় তাহলে এটি এখানে বিজোড় ফাংশন আমরা শুধুমাত্র সাইন সিরিজ পাব n1bnsin nπxL সুতরাং জোড় ফাংশন এর জন্য আমাদের কোসাইন সিরিজ পেতে হবে এবং বিজোড় ফাংশন এর জন্য আমাদের সাইন সিরিজ পেতে হবে যেখানে bn 2L0Lfxsin nπxL dxএই সূত্র দ্বারা মূল্যায়ন করা যাবে পরের লেকচারে আমরা কি দেখব যে কিভাবে f এর জন্য ফুরিয়ার সাইন বা কোসাইন সিরিজ লিখতে হয় সুতরাং সেখানে আমরা একটি নির্দিষ্ট সিরিজের লক্ষ্য রাখব উদাহরণস্বরূপ আমরা প্রদত্ত ফাংশনের ফুরিয়ার সিরিজ লিখব না যা আমরা ইতিমধ্যে এই বক্তৃতায় করেছি আমরা লক্ষ্য করেছি যে যদি ফাংশনটি একটি জোড় বা একটি বিজোড় ফাংশন হয় ফুরিয়ার সিরিজটি বরং সহজ রূপ নেয় সুতরাং এই বক্তৃতার জন্য এটিই এবং আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই